আগের পাঠক্রমে ল্যাপ্লাস ও পোয়াসোঁ সমীকরণ নিয়ে চর্চা করার সময় আমরা অনেক কিছু দেখেছি বিশেষ ভাবে আমরা এটা দেখেছি যে পোয়াসোঁ সমীকরণের সমাধান একটি নির্দিষ্ট আধান বন্টন ও প্রদেয় সীমানা শর্তের জন্য অনন্য হয় এর মানে হল কোন ভাবে আমি যদি কাউকে চিনতাম যে আমাকে সমাধান টি বলে দিত বা কোন কম্পিউটার যে আমায় সমাধান দিতে দিত আমাকে যদি একটি সীমানা ও কিছু আধান দেওয়া হত তার বাইরে তাহলে আয়তন বাইরে হত অথচ সীমানার ভেতরে যদি আধান দেওয়া হত আয়তন ও তখন ভেতরে হত বিভব কে নির্দিষ্ট করা হয় সীমানা দিয়ে এই ক্ষেত্রে বিভব একটি সীমানার ওপর নির্দিষ্ট করা হয়েছে ও আধান গুলি দেওয়া হয়েছে তার বাইরে আমি যদি কোন ভাবে এর সমাধান বের করতে পারি আমি ভাবতে পারি এমন এক সমাধান যা সমস্ত সীমানা শর্ত ও পোয়াসোঁ সমীকরণ সন্তুষ্ট করে তাহলে এই সমাধান পেয়ে গেলে আর কোন সমাধান কিন্তু থাকতে পারবেনা আমি এটা আবার বলছি কোন উপায়ে আমি সমাধান বের করতে পারলে কেউ যদি এসে বলে দেখ মনে হয় এই সমাধান কাজ করবে বা কম্পিউটার সমাধান দিয়ে দেয় যা সমস্ত সীমানা শর্ত ও পোয়াসোঁ সমীকরণ সন্তুষ্ট করে তাহলেও কিন্তু সমাধান অনন্য হবে ভিন্ন সমাধান থাকতে পারেনা তাই আমি যা সমাধান পেয়েছিলাম সেটাই সঠিক প্রতিবিম্ব পদ্ধতির বেলায় আমরা সেটাই ব্যবহার করি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিভব এর সমাধান বের করতে এই পাঠক্রমে আমি দুটি উদাহরন করে দেখাব প্রথম উদাহরন হল আধান একটি ভূমি সংযুক্ত ধাতব পৃষ্ঠের সামনে আছে যার অর্থ হল সেখানে বিভব 0 ধাতব পৃষ্ঠ পৃষ্ঠ মানে যার ব্যাপ্তি অসীম তাহলে আর একটু ভাল ভাবে সমস্যা টা বললে আমার কাছে আছে একটি ভূমি সংযুক্ত ধাতব পৃষ্ঠ মানে তার ওপর বিভব 0 ও তার সামনে আমি আধান q এনে রাখলাম কিছু দূরত্বে ধরো Z0 সর্বত্র বিভব কি হবে মনে রেখো এটি ভূমি সংযুক্ত তাই এই রেখা টি এক সীমানা তৈরি করে ও সর্বত্র মানে অসীম অবধি আমি একে অসীম অবধি এঁকে নিই বিভব হবে 0 তাহলে আমি এই সীমানার ওপর সর্বত্র বিভব নির্দিষ্ট করে দিয়েছি এবার আমি জানতে চাই x y ও z এ বিভব V কত এই রঙ টা ঠিক মনে হচ্ছে না আমি অন্য রঙ দিয়ে লিখি এখানে আমি আগেই Z0 লিখে দিয়েছি তাই আমি ধরে নিলাম এই দিক টি হল z বরাবর এতে তোমরা ব্যাপার টা সহজেই বুঝতে পারবে আমি প্রচলিত ধারণা মেনেই এটা আঁকছি এই হল সীমানা এই আমার z অক্ষ ও এইখানে আধান q Z0 দূরত্বে আমি জানতে চাইছি বিভব V x y z এই আয়তনের ওপরে আমি একে অন্য রঙ দিয়ে আঁকি কারণ এ নির্দিষ্ট করে এই আয়তনের সীমানা এই আয়তনের ভেতরে পোয়াসোঁ সমীকরণ হল ডেল স্কয়ার V সমান মাইনাস রো বাই এপসাইলন 0 মনে রেখো যে বিন্দু আধানের জন্য রো কে লেখা হয় q এর ডেল্টা ফাংশান দিয়ে ডেল্টা r মাইনাস Z0 z একক ভেক্টর বাই এপসাইলন 0 এই হল z সমান 0 পৃষ্ঠ আর বাইরে সব জায়গায় ও r সমান অসীমে আমি এর সমাধান বার করতে চাই প্রথম উপায় অবশ্যই পোয়াসোঁ সমীকরণ সমাধান করে পাওয়া যেতে পারে অন্য উপায়ে আমি আধান কনফিগারেশন টি খুঁজতে পারি যে প্রদেয় সীমানা শর্ত গুলি সন্তুষ্ট করে যদি আমি তা করতে পারি তাহলেও আমি আমার সমাধান পেয়ে যাব এই সমাধান আর এই কৌশল কেই আমরা প্রতিবিম্ব পদ্ধতি তে ব্যবহার করি

এখন কিছু বিষয় বলে নিই এক এই বিভব আমি x y তলে কোথায় আছি তার ওপর নির্ভর করে না এখানে সিলিন্ড্রিকাল প্রতিসাম্য থাকার ফলে বিভব শুধু দুরত্ব x স্কয়ার যোগ y স্কয়ার এর সমানুপাতিক না ঠিক সমানুপাতিক না তবে x স্কয়ার যোগ y স্কয়ার এর ওপর নির্ভর করে আর অবশ্যই নির্ভর করে Z0 এর ওপর এবার এই পৃষ্ঠ তলের ওপর দেখা যাক এবার আমি তোমাদের এক মুহূর্তেই বলব প্রতিবিম্ব পদ্ধতি কেমন হয় এই হল আধান q আর আমি চাই সীমানায় বিভব q হোক এবার এখানে দেখ আমি যদি একটি আধান এই পৃষ্ঠের পেছনে কল্পনা করি যা মাইনাস q ও একদম একই দূরত্বে অবস্থিত তা হলে q এর জন্য সীমানায় বিভব হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ q বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z মাইনাস z0 স্কয়ার এর স্কয়ার রুট z সমান 0 তে কারণ এই হল z সমান 0 সীমানা আর মাইনাস q আমায় বিভব দেবে 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণ মাইনাস q বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z যোগ Z0 স্কয়ার এর স্কয়ার রুট z সমান 0 তে যদিও এই দুটি আধান অন্য বিন্দু তে ভিন্ন বিভব তৈরি করে z সমান 0 তে কিন্তু বিভব দুটি সমান অথচ উল্টো চিহ্নের আর তাই সঙ্গে সঙ্গেই আমরা বলতে পারি z সমান 0 তে V সমান 0 যদি অঞ্চলে সমান 0 তে V সমান 0 হয় এর মানে হল এই দুটি আধান ধনাত্মক q ও ঋণাত্মক q মিলে আমায় দেবে দরকারী সীমানা শর্ত অবশ্যই অনেক দূরে বা r অসীম হলে দুটি আধানই আমাকে 0 বিভব দেবে তাই r সমান অসীমের শর্ত টি সব সময়েই সন্তুষ্ট হচ্ছে অতএব আমি যদি এই উপরের অঞ্চলে দেখি যা এই আধান কে বাদ দিয়ে তাহলে উপরের অঞ্চলে পোয়াসোঁ সমীকরণ হবে ডেল স্কয়ার V গুণ যথাযত ডেল্টা ফাংশান বাই এপসাইলন 0 তাহলে যতদূর এই উপরের অঞ্চলের কথা হবে এই বিভব যা এই দুটির সমাহার একই পোয়াসোঁ সমীকরণ কে সন্তুষ্ট করবে যেমন এটি সন্তুষ্ট করে শুধু ওপরের আধান তেই জন্য আর এই দুটি মিলে আমাকে একই সীমানা শর্ত দেয় তার মানে উপরের অঞ্চলে আমি যদি বিভব লিখি এখানে নিলাম ধনাত্মক q আর এখানে ঋণাত্মক q উপরের অঞ্চলে বিভব V x y z কে লিখব q এর জন্য বিভব যোগ মাইনাস q এর জন্য বিভব তাহলে ডেল স্কয়ার V সমান হবে ডেল স্কয়ার V q যোগ ডেল স্কয়ার V মাইনাস q কিন্তু উপরের অঞ্চলে এটা 0 যেহেতু ডেল্টা ফাংশান আমাকে 0 দিচ্ছে সেই অঞ্চলে যেখানে সে একই পোয়াসোঁ সমীকরণ কে সন্তুষ্ট করে ডেল স্কয়ার V q V z এর মত এরা সীমানা শর্ত গুলিও সন্তুষ্ট করে তাই V q যোগ V মাইনাস q এর সমাহার পোয়াসোঁ সমীকরণ কে সন্তুষ্ট করে ও সঠিক পোয়াসোঁ সমীকরণ কে সন্তুষ্ট করে অর্থাৎ এই হল সেই সমাধান যা দুটিই সন্তুষ্ট করে ও এটি হল সমাধান অনন্যতা উপপাদ্যের অনুযায়ী

তাহলে আমরা সমাধান পেয়ে গেছি অর্থাৎ একটি ভূমি সংযুক্ত ধাতব পৃষ্ঠের সামনে আধান থাকলে আমি যদি একটি ঋণাত্মক আধান এখানে রাখি ও এই অঞ্চলে বিভব সমান লিখি q এর জন্য V যোগ মাইনাস q এর জন্য V সেটাই হবে সমাধান আর এতাই হল প্রতিবিম্ব পদ্ধতির ধারণা যে তোমরা সমাধান টি পেলে একটি প্রতিবিম্ব আধান কে কোথাও রেখে আর তাই আমি V x y z কে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 q দুটির জন্যই সমান আমি q কে বাইরেও লিখতে পারি 1 বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z মাইনাস Z0 স্কয়ার এর স্কয়ার রুট মাইনাস এটা হল প্রতিবিম্বের জন্য 1 বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z যোগ Z0 স্কয়ার এর স্কয়ার রুট হল বিভব একবার যখন আমি বিভব পেয়ে যাই এর পর সব চলে আসে আমি যদি তড়িৎ ক্ষেত্র E x y ও z গণনা করতে চাই সেটা মাইনাস গ্র্যাডিয়েন্ট V হবে আমি যদি পৃষ্ঠের ওপর আধান জানতে চাই আমি পৃষ্ঠের ওপর তড়িৎ ক্ষেত্র গণনা করব ও গাউস এর সুত্র অনুযায়ী পৃষ্ঠের আধান সম্পর্কে জেনে যাব

তাহলে তাই করা যাক এই ধারণা ব্যবহার করে পৃষ্ঠের ওপর আধান জানা যাক আমরা যা করতে চাই তা হল আমরা V গণনা করে জেনেছি যা হল V x y z সমান 1 বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z মাইনাস Z0 স্কয়ার এর স্কয়ার রুট মাইনাস 1 বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z যোগ Z0 স্কয়ার এর স্কয়ার রুট তাহলে এখানে একে একটু অন্য রকম ভাবে লিখে যেহেতু এটি x স্কয়ার যোগ y স্কয়ার এর সমাহার এ এসছে একে আমি সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে লিখতে পারি s স্কয়ার তাই আমি লিখব 1 বাই s স্কয়ার যোগ z মাইনাস Z0 স্কয়ার এর স্কয়ার রুট মাইনাস 1 বাই s স্কয়ার যোগ z যোগ Z0 স্কয়ার এর স্কয়ার রুট

তাহলে সব শেষে আমি পাচ্ছি এই মাইনাস চিহ্ন টি ও আমি সরিয়ে দিতে পারি এই মাইনাস চিহ্ন টি আর এখানে লিখে দিতে পারি তাহলে আমি পেয়ে যাই E z সমান q বাই 4 পাই এপসাইলন 0 z মাইনাস Z0 বাই s স্কয়ার যোগ z মাইনাস Z0 স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস z যোগ z0 বাই s স্কয়ার যোগ z যোগ Z0 স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আমি কেন শুধু Ez গণনা করলাম কারণ এই আধানের জন্য শুধু এটিই প্রয়োজন

যেহেতু এটি একটি সমবিভব পৃষ্ঠ যেই গ্র্যা্ডিয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি সেই গ্র্যা্ডিয়েন্ট এখান থেকে উলম্ব আর তাই পৃষ্ঠের কাছে ক্ষেত্র শুধুই z কম্পোনেন্ট এবার দেখে নিই আধান ঘনত্ব কত আমি যদি এখানে একটি ছোট বাক্স নিই তারপর তার এরিয়া ইন্টিগ্রাল বাক্সের এই দিকের এরিয়া এই দিকে নির্দিষ্ট ভেতরে ক্ষেত্র যেহেতু এটি ধাতু ভেতরে ক্ষেত্র 0 এই দিকের এরিয়া ক্ষেত্রের উলম্ব অতএব এটির কোন অবদান থাকবে না আমি পাবো E ডট d s সমান E z গুণ এই ছোট এরিয়া এর নাম দেওয়া যাক ডেল্টা a সমান হল সিগমা ডেল্টা a বাই এপসাইলন 0 এখানে লিখলে আমি আসলে পাই সিগমা সমান এপসাইলন 0 গুণ E z z সমান 0 তে তাই খুব সহজেই তোমরা গণনা করে পেয়ে যাবে q বাই 4 পাই এপসাইলন 0 গুণ মাইনাস 2 Z0 বাই s স্কয়ার যোগ Z0 স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এই এপসাইলন 0 কেটে যাবে এখানে এই 2 কেটে থেকে যাবে 2 পাই তোমরা তাই দেখতেই পাচ্ছ যে পৃষ্ঠের ওপর আধান হল সিগমা S সমান মাইনাস q বাই 2 পাই Z0 বাই s স্কয়ার যোগ Z0 স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আধানের অবস্থান থেকে যত দূরে যাওয়া হবে এই দিকে আঁকছি দুরত্ব s আধান ততই কমতে থাকবে তাই আধান ঘনত্ব ও কমে যাবে